প্রিয় অংশগ্রহণকারীদের প্রথম সপ্তাহের পঞ্চম মডিউলে স্বাগত জানাই আগের মডিউলে আমরা অকুলেসিক্স বা চোখের ভাষা শুরু করেছিলাম আমরা বিভিন্ন ধরনের চাহনির দিকে দেখেছিলাম এই মডিউলটিতে আমরা বিভিন্ন আন্তঃব্যক্তিক পরিস্থিতিতে চোখের দৃষ্টি সংযোগের ভূমিকাটি দেখব উদাহরণস্বরূপ শ্রেণী কক্ষের পাশাপাশি অন্যান্য কিছু পেশাদার পরিস্থিতিতে চাহনি উপস্থাপনা তৈরি করা এবং সাক্ষাৎকারের মুখোমুখি হওয়া ইত্যাদি যেকোনো কথোপকথনের সময় আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন তার চোখে চোখ রাখা গুরুত্বপূর্ণ আসলে চোখের দৃষ্টি সংযোগটি মানুষের ভাবের আদান প্রদানের একটি অবিচ্ছেদ্য অংশ একভাবে এটি দেখা গেছে যে এটি আমাদের দৈহিক গঠনতন্ত্রে ওতপ্রোতভাবে জড়িত আমরা যদি আমাদের আলাপচারিতার সময় কোন ব্যক্তির দৃষ্টিকে ধরে রাখতে সক্ষম হই তবে আমরা দেখতে পাই যে এর ফলস্বরূপ আরো বেশি বিষয়বস্তু মনে রাখা যায় একই সাথে আমরা আমাদের ধারণা গুলি আরো ভালোভাবে দেখা করতে পারি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াও পাই আপনি যদি স্বাভাবিকভাবে অন্য ব্যক্তির দৃষ্টির দিকে মনোযোগকে নিয়ে যেতে পারেন তবে এটির ফলস্বরূপ উভয় ব্যক্তি একই জিনিসের দিকে তাকিয়ে থাকবে এবং একই জিনিসের যত্ন নেবে আমরা দেখবো কিভাবে একজনের সাথে আরেকজনের কথোপকথনের সময় এবং ছোট দলগত পরিস্থিতিতে এই দক্ষতাটি সহায়ক বিশেষত ছোট বাচ্চাদের যৌথ মনোযোগের এই ঘটনাটি ভাষা বিকাশের পাশাপাশি সামাজিক জ্ঞান বিকাশের ক্ষেত্রে সহায়তা করে পূর্ববর্তী মডিউলে আমরা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংকে উল্লেখ করেছি গবেষকরা যারা এন এল পির ক্ষেত্রে কাজ করছিলেন তারা বলেন যে স্বাভাবিক চোখের গতিবিধি যেটি চিন্তা প্রক্রিয়ার সাথে যুক্ত তা কখনোই এলোমেলো হয় না বরং এই চোখের গতিবিধি গুলি আমরা যে বিষয়বস্তু নিয়ে ভাবছি এবং এই চিন্তা ভাবনার বৃহত্তর বিন্যাসের সাথে সম্পর্কিত কিছু পরিস্থিতিতে চোখের দৃষ্টি সংযোগের পরিমাণের পাশাপাশি দৃষ্টির সংযোগের পরম অভাব মানুষের মানসিক অথবা স্নায়বিক কার্যকারিতার প্রতিফলন করে বিভিন্ন মেডিকেল জার্নালে এই দিকটি সম্পর্কে মন্তব্য করা হয়েছে এবং পরবর্তীকালে এই অনুসন্ধানগুলি সুনিশ্চিত হয়েছে পেশাদার পরিস্থিতিতেও চিকিৎসাবিদ্যার গবেষকরা দেখেছেন যে যারা হতাশাগ্রস্ত বা উদ্বিগ্ন বা মানসিক তাদের একটি ভালো এবং নিয়মিত দৃষ্টির সংযোগ বজায় রাখতে অসুবিধা হয় একইভাবে যেসব মানুষের অ্যাটেনশন দেফিসিট ডিসঅর্ডার বা হাইপারঅ্যাক্টিভিটি রয়েছে তাদের বারবার একক চাহনিতে দ্রুত পরিবেশকে স্ক্যান করতে দেখা যায় থেরাপিউটিক রিলেশনশিপে একটি ভালো চোখের সংযোগ আরো ভালোভাবে এবং বেশি সাফল্যের সাথে মনস্তাত্ত্বিক অসুস্থতাগুলি ধরতে পারে আমরা এটিও বলতে পারি যে আমরা যখন ক্লাসে নিযুক্ত থাকি বা অন্যান্য পেশাদার আন্তঃব্যক্তিক পরিস্থিতিতে থাকি এই প্রবণতাগুলি প্রতিফলিত হয় এই অনুসন্ধানগুলি শ্রেণিকক্ষের পরিস্থিতিতেও সমানভাবে প্রযোজ্য আমরা সকলেই আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে জানি যে শিক্ষক হিসেবে আমরা যেকোন সময় শ্রেণিকক্ষের যে কোন দিকে তাকিয়ে থাকতে পারি তবে শিক্ষার্থীরা সেই সমস্ত শিক্ষকদের কাছ থেকে বেশি শিখতে পারে যাদের তারা ভাবে যে চোখের দৃষ্টি বজায় রাখার চেষ্টা করছে এবং স্বাভাবিক ভাবেই তারা সেই লোকদের নিয়ে বিরক্ত হয়ে যায় যারা তাদের নোটগুলি অবিচ্ছিন্নভাবে বলে যায় বা ব্ল্যাকবোর্ডের কেবল লিখে যায় কোন চোখের দৃষ্টি সংযোগ রক্ষা না করে মানুসভ এবং প্যাটারসন শিক্ষকদের সম্ভাব্য গুরুত্বপূর্ণ চোখের আচরণের প্রতিফলন করেছেন যা তারা teacher stare বলে অভিহিত করেছেন এবং আমরা এটি ব্যবহার করি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের আচরণ পরিচালনা করতে একই সাথে আমরা দেখতে পাই যে আমরা অবাধ্য ছাত্রদের অনাকাঙ্ক্ষিত প্রতিকূল পরিস্থিতি এড়াতে পারি প্রক্সিমিটি এবং তার সাথে চোখের দৃষ্টিকে বিবেচনা করে তবে একই সাথে এটি গুরুত্বপূর্ণ যে আমরা নির্দিষ্ট ব্যক্তির সাথে দীর্ঘ সময়ের জন্য অপ্রয়োজনীয় চোখের দৃষ্টি এড়িয়ে চলব এটি একটি শত্রুতা বা ভয়ের ধারণা তৈরি করতে পারে বা একসাথে ব্যক্তিটিকে অহেতুক রক্ষণাত্মক করে তুলতে পারে প্যানেল আলোচনার সময় চোখের দৃষ্টি সংযোগ সমানভাবে গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনার পাশাপাশি আরেকটি পাবলিক আলোচনায় আমরা দেখতে পেলাম যে বসার জায়গার বিন্যাসের নকশাটি খুব মনোযোগ সহকারে করা হয়েছে এমনভাবে এর নকশা টি বানানো উচিত যে এই সমস্ত বক্তারা একে অপরের দিকে তাকাতে সক্ষম হন এবং গুগোল প্যানেলের প্রতিটি অংশগ্রহণকারী সাথে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার পাশাপাশি দর্শকদের সাথে একটি বাধাহীন দৃষ্টি সংযোগ রাখতে পারেন এখানে প্রদত্ত ছবিতে আমরা অনুভব করতে পারি যে প্যানেলিস্ট একটি অর্ধ বৃত্তের বসে আছেন শ্রোতাদের সামনে এবং তারপরে একই সাথে প্রত্যেক বক্তার সামনে যথাযথ কাগজে নাম লেখা আছে এবং আলোও যথেষ্ট পরিমাণে উজ্জ্বল এই বসার ব্যবস্থাগুলি যেখানে একটি ইতিবাচক দৃষ্টির সংযোগকে উৎসাহ দেওয়া হয় তার তুলনায় আমরা কয়েকটি অন্যান্য চিত্র দেখতে পারি যেখানে দৃষ্টি সংযোগ পুরোপুরি সম্ভব নয় এই চিত্রটিতে দেখতে পাচ্ছি যে সজ্জা বা মঞ্চায়নটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে একটি সুন্দর মঞ্চ বিন্যাস রয়েছে আরামদায়ক চেয়ার রয়েছে কিছু নিচু টেবিল রয়েছে যাতে শ্রোতাদের দৃষ্টিতে কোন বাধা না আসে কিন্তু চেয়ারগুলি সরলরেখায় রেখে দেওয়া হয়েছে যাতে বক্তারা অংশগ্রহণ করার সময় একে অপরের সাথে দৃষ্টি সংযোগ করতে অক্ষম হন অংশগ্রহণের পরিমাণ এবং বক্তাদের উৎসাহ এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই বিরূপভাবে প্রভাবিত হবে এই দুটি পৃথক বসার ব্যবস্থা আপনা হতে এ ধরনের পরিস্থিতিতে দৃষ্টি সংযোগ এর তাৎপর্যকে প্রকাশ করে সাক্ষাৎকারের সমস্ত পরিস্থিতিতে দৃষ্টি সংযোগ সমানভাবে গুরুত্বপূর্ণ আসলে আমরা এটি বলতে পারি যে প্রত্যক্ষ এবং ইতিবাচক দৃষ্টি প্রায়ই একটি নির্বাচন বা প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্য করে দিতে পারে চোখ আমাদের আগ্রহের পরিমাণ নির্দেশ করে এগুলি আমাদের আলাপচারিতার সময় আত্মবিশ্বাস এর পরিমাণের পাশাপাশি পেশাদার প্রস্তুতির পরিমাণও নির্দেশ করে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রার্থীর আগ্রহের পাশাপাশি তৎপরতাও প্রকাশ করে তার সাথে এটি আরো বলে যে ব্যক্তিটি নিয়োগকর্তার সম্পর্কে সময় এবং শক্তির সম্পর্কে সচেতন এবং এটির সমাদর করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এগুলি কেবলমাত্র উত্তরের সাহায্যেই প্রতিফলিত হয় না চোখের সাহায্যেও হয় চোখ আত্মবিশ্বাসও প্রকাশ করে সুতরাং যদি কোন সাক্ষাৎকারের সময় কোন প্রার্থী নিচে জুতোর দিকে তাকিয়ে থাকে বা টেবিলের দিকে মনঃসংযোগ করে তাহলে এই ধরনের চাহনির অভিমুখ আত্মবিশ্বাসের অভাব প্রস্তুতির অভাবের পাশাপাশি তার অংশে বিচলতাকে প্রকাশ করে একইসাথে ইতিবাচক এবং আত্মবিশ্বাসের সাথে চোখের দৃষ্টি সংযোগ করলে বার্তাটি প্রকাশ পায় সেটি হল প্রার্থী সম্পূর্ণভাবে প্রস্তুত সাক্ষাৎকারের সময় কখনও কখনও প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন কার সাথে দৃষ্টি সংযোগ বজায় রাখতে হবে সে ব্যাপারে যদি তাদের সাক্ষাৎকার কিছু ব্যক্তির একটি দল নেয় তাহলে তাদের উচিত যে ব্যক্তি প্রশ্ন করছে শুধুমাত্র তার দিকে মনোনিবেশ করা অথবা তাদের পুরো দলের দিকে নজর দেওয়া উচিত আমি পরামর্শ দেবো যে যিনি প্রশ্ন জিজ্ঞেস করছেন তার দিকে স্বাভাবিকভাবেই আরো বেশি মনোনিবেশ করো কিন্তু যখন উত্তর দেওয়া হচ্ছে সেই সময় দলের বাকি সদস্যদের সাথে সমান পরিমাণে দৃষ্টি সংযোগ রাখা উচিত সাক্ষাৎকারের সময় একটি ইতিবাচক দৃষ্টি সংযত তার পাশাপাশি প্রার্থীর আগ্রহ এবং উদ্দেশ্য গুলি ও প্রদর্শন করে যদিও এটি ভাল এবং পরামর্শযোগ্য যে একটি ইতিবাচক দৃষ্টি সংযোগ রাখা উচিত একজনের সতর্ক হওয়া উচিত দৃষ্টির হঠাৎ পরিবর্তন না করার ব্যাপারে যেমন আপনি একটি ইতিবাচক দৃষ্টি নিয়ে সাক্ষাৎকার বোর্ডের মুখোমুখি হয়েছিল কিন্তু কোন নির্দিষ্ট প্রশ্নের উত্তরে আপনি চোখ পিটপিট করতে শুরু করলেন অথবা দৃষ্টি এড়াতে শুরু করলেন তাহলে অবিলম্বে এটি একটি নেতিবাচক বার্তা প্রেরণ করে পুরো প্রার্থী হওয়ার সম্পর্কে যদি নাও হয় তবে অবশ্যই সেই নির্দিষ্ট জায়গাটি সম্পর্কে যেখানে আপনি চোখ পিটপিট করা বা দৃষ্টি এড়ানো শুরু করেছিলেন কিছু মানুষের চোখে একটি বিশেষ জেল্লা থাকে চোখগুলি উজ্জ্বল হয় এবং প্রায়শই আমরা দেখতে পাই যে এই জেল্লা বা উজ্জ্বলতা প্রস্তুতির পরিমাণ এর সাথে সম্পর্কিত যদি কোনো প্রার্থী পুরোপুরি প্রস্তুত থাকেন এবং আত্মবিশ্বাসী হোন যে তিনি যে উত্তর গুলি দিয়েছে সেগুলির সঠিক তাহলে স্বাভাবিকভাবে চোখের মধ্যে একটি উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাস থাকবে এই জেল্লা এবং উজ্জ্বলতা সাক্ষাৎকারীকে ভাবায় যে আপনি যেটি নিয়ে কথা বলছেন সেটি আসলে এমন একটি দিক যেটিতে আপনি আগ্রহী একই সাথে আপনি এমন একটি তথ্য প্রকাশ করছে যার জন্য আপনি গর্বিত একটি গুরুত্বপূর্ণ যে আপনি যখন আপনার সাফল্যগুলির সম্পর্কে আপনার অতীত অভিজ্ঞতা সম্পর্কে বা আপনার একাডেমিক উৎকর্ষতার বিষয়ে তথ্য দিচ্ছেন তখন এটি একটি নির্দিষ্ট পরিমাণ আত্মবিশ্বাস এবং চোখের ঔজ্জ্বল্যের সাথে দেওয়া উচিত এই উজ্জলতা একজন নিয়োগকর্তাকে অনুপ্রেরণা দেবে তিনি ভাবতে পারেন যে এখানে এমন একজন প্রার্থী এসেছেন যে অবশ্যই এই পদটিতে আগ্রহী চোখের সংযোগ প্রায়শই আস্থা সংক্রান্ত সমস্যার সাথে যুক্ত হয় কারণ শৈশব থেকেই আমাদের শেখানো হয়েছে যে কথোপকথনে প্রশ্নের উত্তর দেওয়ার সময় যদি কেউ অন্যদিকে তাকিয়ে থাকে তাহলে তাকে সহজে বিশ্বাস করা যায় না এবং সেইজন্য এই কোর্সে আমরা বডি ল্যাঙ্গুয়েজ এর যে দিক গুলি কে এই কথোপকথনের জন্য বেছে নিয়েছি দৃষ্টি সংযোগ অবশ্যই বিশ্বাস সংক্রান্ত সমস্যার সাথে যুক্ত রয়েছে কিছু দেশে ভালো আচরণ এবং পছন্দের সাথে যুক্ত রয়েছে যেমন জাপানের ঐতিহ্যবাহী পরিস্থিতিতে মানুষ এখনো সরাসরি চোখের দৃষ্টি এড়ানোর জন্য উৎসাহ দেয় যেটিকে কখনো কখনো অসভ্য বলে মনে হয় এর তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখতে পাই যে সেখানে সব সময় দৃষ্টির এক প্রত্যক্ষতাকে পছন্দ করা হয় যদিও সংস্কৃতিগত পার্থক্য গুলি সম্বন্ধে সচেতন হওয়া ভালো যেগুলি আমাদের মধ্যে বিদ্যমান এবং প্রত্যেকের এগুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত এটি আরও গুরুত্বপূর্ণ যে চাহনির প্রথা হল আমার একটি বিষয় যা আরো বেশি করে আত্মবিশ্বাস এবং উন্মুক্ততার পরিমাণ হিসেবে প্রদর্শিত হয় আমাদের কথোপকথনের সময় এটি গুরুত্বপূর্ণ যে আমরা ক্রমাগত একটি সরাসরি দৃষ্টি সংযোগ বজায় রাখি কখনো কখনো এটি হতে পারে যে কিছু জিনিসের সম্পর্কে চিন্তা করার জন্য বা আমাদের ধারণা গুলি কে সংগঠিত করার জন্য আমরা কয়েক সেকেন্ডের জন্য একটি বিপরীত চিন্তার প্রদর্শন হিসেবে অন্য দিকে তাকালাম এবং এটি পুরোপুরি ভাবে সঠিক সুতরাং এটি সরাসরি চোখের দৃষ্টির একটি অংশ এবং এরম ভাবা উচিত নয় যে আপনি আপনার নিজের ধারণাগুলিকে পুনর্গঠিত করার জন্য কয়েক সেকেন্ডের জন্য অন্য দিকে তাকিয়েছেন এটি নেতিবাচক একটি উপস্থাপনা চলাকালীন এবং একে অপরের সাথে কথোপকথনের সময় আপনি যার সাথে কথা বলছেন তার দৃষ্টিকে ধরে রাখা গুরুত্বপূর্ণ যে ব্যক্তির সাথে আপনি কথাবার্তা বলছেন তার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করার কখনও কখনও উপস্থাপনার সময় একটি কলম বা একটি পয়েন্টার ব্যবহার করা যেতে পারে আপনি যখন কোন ব্যক্তির সাথে কথা বলছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেই ব্যক্তিটি অন্য কোন জায়গা দিকে তাকিয়ে আছেন এটি ইঙ্গিত দেয় যে আপনি যা বলছেন তার প্রতি সে খুব আগ্রহী নয় অথবা সে তার নিজের চিন্তায় ব্যস্ত আছে এটি কখনও কখনও একটি ভালো কৌশল হিসেবে কাজ করে আপনি একটি কলম বা পয়েন্টার ব্যবহার করতে পারেন এবং ধীরে ধীরে এটিকে সেই ব্যক্তির চোখের সামনে আনতে পারেন ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে সেই ব্যক্তিটির চোখ এই কলমের দিকে মনোনিবেশ করছে এবং ধীরে ধীরে এই কলমটি কে আপনি আনতে পারেন যে বিষয়বস্তুটি আপনি তুলে ধরতে চান তার ওপর সুতরাং আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে অন্য ব্যক্তির দৃষ্টি ধরে রেখে আপনি এমন একটি অবস্থানে থাকবেন যে আপনি যে বিষয়বস্তুটিতে আলোকপাত করতে চান অন্য ব্যক্তিটি সেই দিকে নজর দেবেন একটি শুধুমাত্র কোনো বোর্ড বা স্ক্রিনে কিছু প্রদর্শন করা হচ্ছে এমন ধরনের উপস্থাপনা চলাকালীনই গুরুত্বপূর্ণ নয় আপনি যখন কাগজের টুকরোতে কাউকে কিছু প্রদর্শন করছেন তখনও এটি সমানভাবে গুরুত্বপূর্ণ এই একই কৌশলেই জাতীয় কথোপকথনের সময় কাজ করে এবং এই বিশেষ চিত্রটিও যেটি আমি এল এন পি থেকে নিয়েছি খুব তাৎপর্যপূর্ণভাবে এটিকে ফুটিয়ে তুলেছে আপনি প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছেন যে বক্তা নিশ্চিত করার চেষ্টা করছে যে প্রত্যেকের নজর কলমের ডগাটির দিকে সরে গেছে এবং দ্বিতীয় ছবিতে ব্যক্তিটি ধীরে ধীরে কলমটি কে বইটিটির মধ্যে অথবা নোটবুক এর মধ্যে বিষয়বস্তুর উপর নিয়ে এসেছেন যেখানে ব্যক্তিটি মনোনিবেশ করতে চান সুতরাং কথোপকথনের সময় দৃষ্টির নিয়ন্ত্রণ অন্য ব্যক্তি চিন্তাধারাগুলিও নিয়ন্ত্রণ করে অন্যান্য জনসাধারণের জন্য বক্তৃতার পরিস্থিতিতে এবং তার পাশাপাশি যেকোনো সামাজিক আলাপচারিতা চলাকালীন যেখানে একজন একটি প্রথাগত অবস্থানে থেকে কিছু উপস্থাপনা করেন চোখের দৃষ্টি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রায়শই উপস্থাপনা করতে হয় এবং আমাদের বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে এই প্রশ্নের উত্তর দেবার সময়ে আস্থা তৈরি করতে এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইতিবাচক দৃষ্টি সংযোগ জরুরী এই পরিস্থিতিতে পুরো শরীরকে এমনভাবে নিযুক্ত করা উচিত পুরো শরীরকে উন্মুক্ত করা উচিত পুরো শরীর এমন ভাবে দর্শকদের দিকে ঘোরানোনো উচিত যে শ্রোতাদের মনে হবে যে আপনি প্রকৃতপক্ষে ব্যক্তিটির প্রশ্ন শোনার জন্যই তাকিয়ে আছেন যেটি জিজ্ঞেস করা হচ্ছে এবং তারপর সেটির জবাব দেওয়া হচ্ছে এই ইঙ্গিত গুলি একজন ব্যক্তিকে ভাবতে সাহায্য করে যে আপনি যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তার প্রতি সত্যিকারের আগ্রহী এই বিশেষ ভিডিওতে আপনি দেখতে পাবেন যে শরীরকে উন্মুক্ত করার বিভিন্ন দিকগুলির পাশাপাশি দৃষ্টি সংযোগ বজায় রাখার উপায়গুলিও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তিনি পৃথিবী বিখ্যাত মানুষকে অনুভব করানোর জন্য এমনকি যখন তিনি তাদের সাথে কথা বলছেন বা করমর্দন করছেন তিনি তাদেরকে মনে করান যে সেই ঘরে একমাত্র ওই একটি ব্যক্তিই আছে সেখানে এমন একজন ব্যক্তিই আছেন যার প্রতি তিনি সবচেয়ে বেশি যত্নবান এবং সবাই সব সময় জিজ্ঞেস করেন কি এই প্রভাবটি তৈরি করে আপনি যদি আমার অনুমান জানতে চান এটি তার চোখের দৃষ্টি সংযোগ আমার মনে হয় 12 বছরের জন্য আমি একটি ছোট রাজ্যের গভর্নর আমি বলি কিভাবে এটি আমাকে প্রভাবিত করেছে প্রতিবছর কংগ্রেস এবং রাষ্ট্রপতি আইনে স্বাক্ষর করে আইন পরিবর্তন করেন সূত্র প্রথম যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন এবং পুরোটা জুড়ে যে বিল ক্লিনটনের কথা বলার সময়ের সম্ভবত 90 থেকে 95 শতাংশ সময় তিনি সরাসরি মহিলার দিকে চেয়ে আছেন তিনি তার সাথে দৃষ্টি সংযোগ রেখেছেন প্রচুর মানুষ এটি করার জন্য কষ্ট করে যখন তারা শোনেন তাদের কারোর চোখের দিকে তাকাতে কোন অসুবিধা হয় না কিন্তু যখনই কথা বলার সময় আসে তখন তারা ভীষণ অস্বস্তিবোধ করেন তারা সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারেন না একটি জিনিস যেটি বিল ক্লিনটন ভীষণ ভালো ভাবে করেন সেটি হল তিনি যখন দৃষ্টি সংযত ছিন্ন করেন সেটা আকস্মিক হয় না আসলে তিনি এই মহিলার কাছ থেকে দূরে সরে যাওয়ার সময় প্রথমে নিজের শরীরের সাথে সংকেত দিয়েছিলেন তিনি তাঁহার ভঙ্গিমাটি বদল করেছিলেন এবং আরো কয়েক সেকেন্ডের জন্য কথা বলতে থাকেন কেউ নতুন তারপর তিনি অন্য দিকে তাকান সুতরাং এইভাবে দৃষ্টি হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায় না একটি ধারণা করা যায় যে তিনি এবার গুটিয়ে ফেলতে চলেছেন তিনি কি বলেন এবং এটা প্রায় বিদায় জানানোর মতো সুতরাং তিনি জানেন যে এটি এবার শেষ সুতরাং এইভাবে সুতরাং বেশিরভাগ মানুষ 10 বছর আগে যে পরিমাণ অর্থ উপার্জন করতেন তার চেয়ে কম অর্থের জন্য কঠোর পরিশ্রম করছেন কারণ আমরা একটি ব্যর্থ অর্থনৈতিক তত্ত্বের দখলে রয়েছি এবং আপনি যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন সেটি কোন ধরনের অর্থনৈতিক তত্ত্বের ওপর আপনি করতে চান তার ওপর হওয়া উচিত লোকে যা বলছে তার ওপর নয় আমি এটি ঠিক করতে চাই কিন্তু আমরা কি করতে যাচ্ছি কিন্তু আমার মনে হয় আমাদের আমেরিকাতে বিনিয়োগ করতে হবে সুতরাং তিনি তার ভঙ্গিমাটি বদলাচ্ছেন ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনি এবার হেঁটে চলে যাবেন চাকরি থেকে শুরু করে আমেরিকান শিক্ষাব্যবস্থা আমেরিকান স্বাস্থ্যখাতে ব্যয় এবং আমেরিকান জনগণকে আবার একত্রিত করুন আমরা ভালো এবং নেতিবাচক দৃষ্টি সংগ্রহ তাৎপর্য কথা বলেছি তবে আলাপচারিতার একদম শুরুতে খুব বেশি দৃষ্টি সংযোগ বজায় রাখলে ইত্যাদি কখনো কখনো যোগাযোগকারীর মধ্যে একটি অস্বস্তি তৈরি হতে পারে এবং কোন উপস্থাপনা দেবার সময় দলগত আলোচনামূলক সাক্ষাৎকারে অংশগ্রহণ করার সময় বা বুদ্ধিদীপ্ত অধিবেশনের সময় একটি ভালো এবং ইতিবাচক এবং উন্মুক্ত দৃষ্টির সংযোগ বজায় রাখার চাপের জন্য কেউ উদ্বিগ্ন বোধ করতে পারেন তাই চাপের জন্য আমরা উসখুস করে উঠি এবং তাই এটি লক্ষ্য করা গেছে যে তারা সেই মানুষ যারা এই বিষয় সর্ম্পকে তীব্রভাবে সচেতন যে তাদের দৃষ্টি সংযোগ বজায় রাখতে হবে কিন্তু তবুও তারা এটি করতে সক্ষম নয় এবং ফল স্বরূপ একটি নেতিবাচক অঙ্গভঙ্গিও তৈরি হয় সুতরাং পার্থক্য এড়াতে আমরা কি কৌশল অবলম্বন করতে পারি এই পরিস্থিতির গুলো এড়ানোর জন্য কখনো কখনো মানুষ লক্ষ্যহীনভাবে কিছু জিনিস বাসায় করার চেষ্টা করে উদাহরণস্বরূপ এটি কাগজের ওজন যা টেবিলে পড়ে থাকে এবং তারপর সেটি দেখে তারা তাকিয়ে থাকেন আসলে সবশেষে তারা সাক্ষাৎকারী্য সাথে কথা বলার পরিবর্তে কাগজের ওজনটির সাথে কথা বলে যেতে পারেন তবে নেতিবাচক দৃষ্টি সংযোগ থাকলেও অতিরিক্ত দৃষ্টি সংযোগ ও আরো বেশি খারাপ না হলেও সমানভাবে খারাপ যদি কেউ সাক্ষাৎকারকারীর চোখের দিকে গভীরভাবে তাকাতে থাকে তবে পুরো সাক্ষাৎকারটি ন্যূনতম চোখের পলক ফেলা নিয়ে শেষ হতে পারে এবং অন্য ব্যক্তিটি উপর খুবই শক্তিশালী প্রভাব তৈরি করতে পারে চরম এই দুটি পরিস্থিতি এড়াতে আমাদের একটি শোভনীয় মাধ্যমের জন্য পরিকল্পনা করার এবং প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা উচিত আমি একটি কৌশল এর ব্যাপারে উল্লেখ করতে চাই আমার খুবই কার্যকর মনে হয়েছে এটি ডেল কার্নেগী সর্বপ্রথম উল্লেখ করেছিলেন এবং এই কৌশলটি খুবই সহজ এর অর্থ হলো আপনাকে সাক্ষাৎকারকারীর চোখের দিকে যথেষ্ট দীর্ঘ সময়ের জন্য তাড়াতে হবে যাতে আপনি তার চোখের রঙটি মনে করতে পারেন যেকোনো কারণেই হোক এই মুহুর্তের ভগ্নাংশের দৃষ্টি সংযোগটি কোন ব্যক্তিকে ভাবতে সাহায্য করে যে একটি ইতিবাচক দৃষ্টি সংযোগ তৈরি করতে আপনি দ্বিধা করছেন না এবং প্রায়শই এটি সেই লোকদের সহায়তা করে যারা সঠিক দৃষ্টি সংযোগ বজায় রাখতে অসুবিধা বোধ করেন উপস্থাপনা চলাকালীন দৃষ্টি সংযোগ বজায় রাখা বরং মুশকিল হতে পারে বিশেষত যদি শ্রোতাদের আকার বেশ বড় হয় স্পষ্টতই আমরা প্রত্যেকে দিকে তাকাতে পারিনা অতএব কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করা যেতে পারে একটি বিশেষ কৌশল হলো সামনের সারিতে বসে থাকা মানুষদের মাথার ওপরের দিকে তাকানো উদাহরণস্বরূপ প্রথম সারির দিকে তাকাতে পারেন কিন্তু চোখের দিকে তাকানোর বদলে আপনি মাথা থেকে কয়েক ইঞ্চি উপরে তাকান উদাহরণস্বরূপ অথবা চুলের রেখার দিকে এবং তারপর শেষের সারিতে বসে থাকা লোকেরা স্বয়ংক্রিয়ভাবে ভাববে যে আপনি সামনের সারির সাথে সাথে তাদের দিকেও তাকানোর চেষ্টা করছেন আরেকটি কৌশল হল দর্শকরা Z এর আকারে বসে আছে মনে করা চোখের সাহায্যে চেষ্টা করুনসেই সব মানুষদের দিকে তাকাতে যারা Z আকারের মধ্যে আছেন এবং এই Z এর বিভিন্ন বিন্দুগুলি আমাদেরকে সাহায্য করে একটি ইতিবাচক দৃষ্টি সংযোগ বিভিন্ন মানুষের সাথে বজায় রাখতে আপনার চোখ দিয়ে Z তৈরি করার সময় একবার দুবার দর্শকদের কিছু অংশের দিকে ঘনিষ্টভাবে তাকিয়ে নেওয়াও জরুরী বিষয়বস্তুর উপযুক্ততার ওপর ভিত্তি করে চাহনি পরিবর্তন করে আমরা যখন একটি পূর্ণ দৃষ্টি সংযোগ তৈরি করি একটি ইতিবাচক দৃষ্টি সংযোগ আমাদের এটা জানা জরুরী যে সম্পূর্ণ মুখের যোগাযোগটিও তার সাথে হওয়া উচিত পরে আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এর আলোচনায় দেখতে পাবো যে সম্পূর্ণ মুখের পরিচিতি যেটি বিষয়বস্তুর ভিত্তিতে হাসির সাথে সাথে মাথা নাড়ানোকেও অন্তর্ভুক্ত করে এবং একটি ইতিবাচক অনুভূতিও অন্তর্ভুক্ত করে দর্শকদের মধ্যে বিশেষত প্রশ্নোত্তর পর্বে একই সময় আপনি যদি বা দিকে ঘুরে দাঁড়িয়ে থাকেন তবে আপনাকে কিছু বাস্তব বা কাল্পনিক বিন্দুকে বা ব্যক্তিকে দলটির প্রতিটি কোণে ভেবে নিতে হবে এবং তারপর বিভিন্ন ধরনের দৃষ্টি সংযোগ বজায় রাখলে আপনি দেখতে পাবেন যে আপনি দর্শকদের মধ্যে এই ধারণাটি তৈরি করতে পারছেন যে আপনি তাদের বেশিরভাগের দিকে তাকাচ্ছেন এই ধারনাটি তৈরি করা একেবারেই অপরিহার্য যে আমাদের দৃষ্টি সংযোগ বজায় রাখার ইচ্ছে রয়েছে এবং প্রকৃতপক্ষে আমরা এই প্রদত্ত পরিস্থিতিতে দৃষ্টি সংযোগ বজায় রাখছি অপর্যাপ্ত দৃষ্টি সংযোগের ফলস্বরূপ খুব বিশ্রী পরিস্থিতি সৃষ্টি হয় প্রকৃতপক্ষে দৃষ্টি সংযোগের তাৎপর্য কি বিভিন্ন টিভি শোতে কিছু আনন্দময় মুহূর্ত তৈরি করার জন্য অনুসরণ করা হয় আপনারা কয়েকজন হয়তো বিখ্যাত আমেরিকান টিভি ধারাবাহিক ফ্রেন্ডস এর সাথে পরিচিত যেটি 1994 থেকে 2004 এর মধ্যে 10 সিজন জুড়ে প্রচারিত হয়েছিল এনবিসি টেলিভিশনে এটি 6 জন বন্ধুর ওপর ভিত্তি করে তৈরি একটি গল্প এবং এই বিশেষ ক্লিপিং সে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন হাস্যকর মুহূর্ত বিভিন্ন বন্ধুরা দৃষ্টি সংযোগ করার চেষ্টা করে কখনো অত্যধিক দৃষ্টি সংযোগ আবার কখনো খুব সামান্য দৃষ্টি সংযোগ তিনটি প্রাথমিক পলির প্রবাহ আছে এই তথ্যগুলির প্রত্যেকটিকে উপশ্রেণীতে ভাগ করা যায় এটা একটা মুখের ক্ষমা তুমি জানো চোখের দিকে তাকিয়ে আমি জানি আমি পাব আমি জানিনা আমি বলছি তোমায় আমি পারবো তুমি পারবে এই তোমরা শোনো আমাদের খুবই খারাপ লাগছে ও সেই অদ্ভুত চোখের তাকানো জিনিসটা করছে ওর দিকে তাকিয়ো না ওর দিকে তাকিয়ো না আরে বন্ধুরা আমরা তোমাদের এটাই জানাতে চাই যে আমরা ভীষণই দুঃখিত যদিও আলাপচারিতার পরিস্থিতিতে একটি ইতিবাচক দৃষ্টি সংযোগ গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের দৃষ্টি এবং চাহনির মানে কি এটি বুঝতে পারা আমাদের জন্য সহায়ক আসুন আমরা নজর দিই পাশাপাশি চাহনির দিকে এবং এটি কোন বিভিন্ন বার্তাগুলি প্রেরণ করতে পারে এটি শত্রুতা অনিশ্চয়তার সন্দেহের ভাব প্রকাশ করতে পারে এবং একইসাথে এটি অন্য ব্যক্তির প্রতি আগ্রহী হওয়ারও পরামর্শ দিতে পারে যে আবেগটি প্রকাশ করা হচ্ছে সেটি আসলে কি তা বোঝার জন্য আমাদের আনুষঙ্গিক কাইনেসিক আচরণগুলির দিকে দেখতে হবে এটি যদি শত্রুতা এবং সন্দেহের অনুভূতি হয় আপনি দেখবেন যে মাথাটি সরে যাবে ভুরু কুঁচকে যাবে কপালে রেখা ফুটে উঠবে মুখটি ঝুলে যাবে এবং সংকটপূর্ণ হয়ে পড়বে একই সময় কেউ যদি আগ্রহী হয় তাহলে তার ঘাড়টি উন্মোচিত হতে পারে মাথাটি কাত হয়ে যেতে পারে ভুরুটি উত্থিত হতে পারে সেখানে একটু হাসিও থাকতে পারে এবং প্রায়শই আপনি দেখতে পাবেন যে এটি প্রণয়পর্বের সংকেত হিসেবে প্রকাশিত হয় সুতরাং আপনি দেখতে পেলেন যে চাহনি এবং তার তাৎপর্য বোঝার জন্য আমাদের আনুষঙ্গিক বডি সিগন্যালের ব্যাখ্যাগুলি দেখা বাধ্যতামূলক যেমনটি আমরা আগে আলোচনা করেছি যে একটি নির্দিষ্ট বিচ্ছিন্ন নন ভার্বাল সিগন্যাল একটি বিচ্ছিন্ন শব্দের মত যার বিভিন্ন রকম অর্থ হতে পারে যখন আমরা কাইনেসিক গতিবিধির গুচ্ছ দেখি কেবল তখনই আমরা এটিকে একটি বাক্যে রেখে এর অর্থটি স্থির করতে পারি একইভাবে আপনি দেখতে পাবেন যে এক্সটেন্ডেড ব্লিংকিং ও অচেতনভাবে ঘটে এটি তখন ঘটতে পারে যখন কোন ব্যক্তি তার নিজস্ব চিন্তায় নিমগ্ন থাকে এবং পুরো পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন হতে চায় বা অন্যদিকে অন্যদেরকে দৃষ্টি এবং নিজের চিন্তা থেকে একপ্রকার বাদ দিতে চায় এক্সটেন্ডেন্ড ব্লিংকিং থেকে বোঝা যায় যে মস্তিষ্ক যে ব্যক্তি কথা বলছে তার সাথে লেনদেন সহ্য করতে পারছো না অথবা ব্যক্তিটি বিষয়বস্তু সম্বন্ধে একেবারেই আগ্রহী নয় এবং এটি অত্যন্ত কষ্টকর বলে মনে হয় সুতরাং আপনি দেখতে পাবেন যে দুই তিন সেকেন্ড বা আরো দীর্ঘ সময়ের জন্য চোখ নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং এইরকমভাবে বন্ধই থাকে কারণ ব্যক্তিটি আপনাকে তার মন থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিতে চায় আমরা বুঝতে পারছি যে এটি একটি নেতিবাচক দৃষ্টি আসুন আমরা কিছু অন্য উদাহরণ দেখে নেই ডার্টিং আইস স্টামারিং আইস এমনকি গেজ অ্যাভয়েডান্সের ডার্টি আইস হল সেই বৃষ্টি যাতে কোন ব্যক্তির ঘরে প্রবেশ করে এবং হঠাৎ এক ঝলকে দেখতে চাই ঘরে কি ঘটছে কখনো কখনো আপনি দেখবেন যে এটি কর্তৃত্ব বোঝায় কর্তৃত্বে থাকা কোন ব্যক্তি ঘরে প্রবেশ করেছেন এবং জানতে চাইছেন সবাই কি করছে অথবা একই সাথে চরম বিচলিত পরিস্থিতিতে যখন মস্তিষ্ক একটি সাম্ভাব্য পালাবার পথ খুঁজছে এই পরিস্থিতিতে যদি এটি প্রকাশিত হয় এবং বাকি কাইনেসিক সংকেত গুলির দ্বারা প্রমাণিত হয় তাহলে এটি কোন ব্যক্তির নিরাপত্তাহীনতা প্রকাশ করে ডার্টি আইস মানুষের লাইন বিহেভিয়ার এর সাথে জড়িত তবে গবেষণা গুলি আমাদের বলেছে যে দক্ষ মিথ্যাবাদীরা দীর্ঘ সময়ের জন্য দৃষ্টি বজায় রাখতে শিখেছে সুতরাং অহেতুক দীর্ঘসময়ের জন্য দৃষ্টি ধরে রাখার পাশাপাশি চোখের দৃষ্টি সরিয়ে ফেলা দুটোই আমাদের পরামর্শ দেয় যে ব্যক্তিটি মিথ্যা বলছে একই সাথে স্টামারিং আইস দীর্ঘসময়ের জন্য চোখ বন্ধ রাখার ক্রিয়াটিকে বোঝায় তার মানে আমরা আমাদের মনের মধ্যে ঠিক কি আছে সেটি বলতে চাই না এবং সব মিলিয়ে গেজ অ্যাভয়েডান্স সাধারণত নেতিবাচক আবেগের সাথে জড়িত থাকে কোন ব্যক্তি বিচলিত হতে পারে হতাশ বোধ করতে পারেন অন্য ব্যক্তিটিকে এড়াতে চাইতে পারে ক্রোধকে প্রকাশ করতে চাইতে পারে ইত্যাদি বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারেন যদিও আপনি দেখতে পাবেন যে কখনও কখনও চোখের দৃষ্টি এড়ানোর বিষয়টি যুক্ত হতে পারে নিজেকে আজ্ঞাবহ ব্যক্তি হিসেবে প্রকাশ করার অভিপ্রায়ে অথবা কখনো এটি উদ্বেগ এবং তীব্রতার হাস করার অজুহাত হতে পারে যাতে কোন পরিস্থিতিকে শান্ত করা যায় তাই আমরা বিভিন্ন ধরনের দৃষ্টি সংযোগের দিকে দেখলাম যেখানে ইতিবাচক দৃষ্টি সংযত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নেতিবাচক বা ছলনাপূর্ণ দৃষ্টি সংযোগ নেতিবাচক সম্পর্ক গুলিকে বোঝায় যাই হোক আমি এই সত্যটি প্রত্যাহার করব যে অকুলেসিক আচরণের সঠিক ব্যাখ্যা করতে গেলে অন্যান্য আনুষঙ্গিক সংকেত গুলি দেখে এর সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ একটি খুবই আকর্ষণীয় পরামর্শ আপনাকে দিচ্ছি যে কিভাবে চোখ বডি ল্যাঙ্গুয়েজ এর অন্যান্য সূত্রগুলির সাথে সংযুক্ত এবং কিভাবে সেগুলি আমাদের একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করে এখানে আমি এটিও উল্লেখ করতে চাই যে কথা বলার গতি এবং বোঝার গতির মধ্যে একটি পার্থক্য রয়েছে সাধারণত আমাদের প্রতি মিনিটে প্রায় 650 থেকে 700 শব্দ শোনার ক্ষমতা রয়েছে এবং আমি সাধারণ শিক্ষিত ব্যক্তির কথা বলছি তবে কথা বলার হার তুলনামূলকভাবে ধীর হয় আমরা সাধারণত প্রতি মিনিটে 150 শব্দের বেশি বলতে পারিনা আমরা যদি এর চেয়ে আরো বেশি শব্দ বলি তখন কথা বলা খুব দ্রুত হয়ে যায় এবং শ্রোতারা সঠিক ভাবে বুঝতে সক্ষম হন না সুতরাং আমরা দেখতে পাই যে সাধারণ শ্রোতাদের তিন চতুর্থাংশ শোনার সময় থাকে এবং তারা স্বয়ংক্রিয়ভাবে যে বিষয়বস্তুকে স্থির করা হচ্ছে সেটিকে মূল্যায়ন করতে এটি ব্যবহার করে কাইনেটিক সংকেত গুলির দিকে মনোনিবেশ করার জন্য চোখের দিকে তাকানোর জন্য যে বিষয়টিকে স্থির করা হচ্ছে সেটিকে সমর্থন প্রত্যাখ্যান বা আপত্তি করার জন্য আপনি দেখতে পাবেন যে অধৈর্য শিক্ষার্থীরা এবং যেকোনো অধৈর্য অংশগ্রহণকারীরা যেকোনো পেশাদার কথোপকথনে বক্তাকে ব্যাঘাত করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং এটি সাধারণত করা হয় নন ভার্বাল অ্যাকম্পানিমেন্টস অফ স্পিচ কে বেছে নেওয়ার জন্য শ্রোতা যদি কথাবার্তা উপস্থাপনার সময় বক্তার থেকে দূরে তাকান তার অর্থ হলো শ্রোতা বিষয়বস্তুর সাথে নেহাৎ সম্মত নন অথবা সে ব্যাপারে কিছু নির্দিষ্ট অসুবিধা রয়েছে আলোচনার সময় বক্তা দিকে তাকানো আগ্রহ এবং সম্মতি প্রকাশ করে যদি কোন বক্তা শ্রোতাদের দিকে তাকায় সেটি বিষয়বস্তু সম্বন্ধে আত্মবিশ্বাস এবং বিষয়বস্তুটি শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেওয়ার উন্মুক্ততার পরিচয় দেয় তবে বক্তা যদি শ্রোতাদের থেকে দূরে তাকান তার মানে হয় সেই ব্যক্তিটির বিষয়বস্তু সম্বন্ধে আত্মবিশ্বাস নেই অথবা সে আরো প্রশ্ন এড়াতে চাইছেন বা একইসাথে হয়তো কিছু অনুভূতি লুকানোর চেষ্টা করছেন কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বিশেষত পেশাদার পরিস্থিতিতে একজনের পদমর্যাদাও গুরুত্বপূর্ণ উচ্চ পদমর্যাদার লোকেরা তুলনামূলকভাবে কম টাকার যখন তাদের অন্যান্য লোকের কথা শুনতে হয় এবং তারা তাদের অধীনস্থ দের সাথে কথা বলার সময় বা তাদেরকে কোন নির্দেশ দেওয়ার সময় বেশি করে তাকান সুতরাং যেমন আমরা আগের ভিডিওটিতে দেখেছি নন ভার্বাল সিগন্যালগুলি কে একসাথে নেওয়া গুরুত্বপূর্ণ আমরা আমাদের পূর্ববর্তী মডিউলে নিউরোলিঙ্গুইস্টিকস প্রোগ্রামিং উল্লেখ করেছি এটি ডক্টর রিচার্ড ব্যান্ডেলার এবং ডক্টর জন গ্রাইন্ডার শুরু করেছিলেন এবং আমরা দেখতে পাই যে আমাদের নিজেদের মনের ভাষা শেখার মত তারা তাদের গবেষণার দ্বারা প্রমাণ করেছে যে চোখের উদ্দেশ্যহীন গতিবিধি বক্তার মনের ভেতর নেপথ্যে চলা প্রক্রিয়াগুলিকে প্রকাশ করে এবং এটি প্রতিফলিত হয় চাহনির অভিমুখের দাঁড়া আমাদের পূর্ববর্তী মডিউলে আমরা এটির বিশদ আলোচনা করেছি এবং যদি আপনি এই চিত্রটি কে ভালো ভাবে দেখেন তবে আপনি দেখতে পাবেন এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে এই চিত্রটি এন এল পির অনুসন্ধানগুলির পুনরাবৃত্তি করেছে এগুলি আমাদের জন্য সহায়ক এবং আমরা জানতে পারি যে যদি ব্যক্তিটি কোন নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকে তবে সেটি আমাদের কি ইঙ্গিত করতে পারে আপনি দেখতে পাবেন যে বাম এবং ডান দিক গুলি আলাদা ধরনের চিন্তাপদ্ধতি নির্দেশ করে যদিও একটি বিজ্ঞান হিসেবে এনএলপি তুলনামূলকভাবে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাই যে এনএলপি র প্রথম ইঙ্গিতগুলি উইলিয়াম জেমস এর 1890 সালে প্রকাশিত গ্রন্থ প্রিন্সিপাল অফ সাইকোলজিতে পাওয়া যায় সাহিত্যের শিক্ষার্থীরা সাধারণত এই কাজের সাথে পরিচিত কারণ এই কাজটিতেই প্রথমবারের জন্য স্ট্রিম অফ কনশাসনেস বাক্যাংশটির উল্লেখ পাওয়া যায় উইলিয়াম জেমস মূলত চিন্তার প্রক্রিয়া গুলির সাথে চোখের গতিবিধির সম্পর্ক গুলি করেছিলেন এবং তিনি মনোবিজ্ঞানের নীতিগুলিতে বর্ণনা করেছেন যে শুধুমাত্র একটি ভিসুয়াল ইমেজ এর ব্যাপারে ভাবলেই চক্ষু গোলকের চাপ অভিসরণ অপসরণ উপযোজন ঘটে তবে এই ধারণাটি 1970 এর দশক পর্যন্ত যুক্ত ছিল আমরা এখন যে ভিডিওটি চালাবো তা দৃষ্টি সংযোগের ক্ষেত্রে এন এল পি এর প্রাথমিক অনুসন্ধানগুলিকে লিপিবদ্ধ করে আমরা আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশের বিভিন্ন ধরনের তথ্য ধরে রাখি এবং সাধারণত যখন আমরা একটি নির্দিষ্ট ধরনের তথ্যের কথা চিন্তা করি আমাদের চোখগুলি একটি নির্দিষ্ট অভিমুখে যাবে বেশির ভাগ মানুষকে এমন একটি স্মৃতির বিষয়ে জিজ্ঞেস করুন যা তারা মস্তিষ্কে ভিসুয়ালি মনে করতে পারবে এটি একটি শৈশবের স্মৃতি হতে পারে যখন তারা বন্ধুদের সাথে খেলা করতো তারা এই স্মৃতি মনে করার জন্য উপরে বামদিকে তাকাবে কিন্তু আপনি যদি রৈখিক জিনিসের বিষয়ে জিজ্ঞেস করেন যেমন তথ্য পরিসংখ্যান তাদেরকে সংখ্যা যোগ করতে বলেন তারা প্রায়ই উপরে ডান দিকে তাকান মানুষ যখন আবেগপূর্ণ এবং অনুভব করে তখন চ্যানেলটি এখানে নিচের ডান দিকে থাকে এবং যখন মানুষ নিজের সাথে কথা বলে তারা নিচে বাঁ দিকে তাকাবে কারণ তারা কোন কিছুর উত্তর তৈরি করছে হরাইজন্টালও রয়েছে যেটি হল আপনার অডিও চ্যানেল আপনি যদি বাড়িতে গভীর রাতে তিনটের সময় থাকেন এবং আপনি বাইরে একটি শব্দ শুনতে পান যদি বিড়ালগুলি কিছু বিন নিয়ে খেলা করে বা এটি এমন কিছু যার শব্দ আপনার জানা তাহলে আপনি বাঁ দিকে তাকাবেন কারণ এই দিকটি হলো আপনার স্মরণ করার দিক এটি একটি শব্দ যেটিকে আপনি চিনতে পেরেছেন তবে যদি এই শব্দটি আপনি বুঝতে না পারেন এবং আপনি না চিন্তে পারেন তাহলে আপনি ডানদিকে তাকাবেন এবং চেষ্টা করবেন খুঁজে বের করার সুতরাং এখানে আমরা অকুলেসিক্স এর ওপর আমাদের আলোচনা শেষ করছি তবে পরে যখন আমরা বিভিন্ন ধরনের কাইনেসিক সংকেতগুলির সমষ্টিকে দেখব আমরা আবার বিভিন্ন দৃষ্টি নিয়ে কথা বলবো